শুভ বিকাল এখন আসুন আমরা অন্য ধরণের প্রকল্প অনুমান প্রযুক্তি দেখি যা হালস্টিডের সফটওয়্যার সায়েন্স যা একটি বিশ্লেষণী অনুমানের কৌশল দেখুন আপনি প্রকল্প অনুমানের কৌশলটি শুরু করার সময়ে আমরা জানতে পেরেছি যে পরীক্ষার অনুমান কৌশলগুলির মধ্যে তিনটি গুরুত্বপূর্ণ বিভাগ রয়েছে এক নম্বর অনুভূতিমূলক অনুমান তারপরে হিউরিস্টিক অনুমান এবং বিশ্লেষণী অনুমান আমরা ইতিমধ্যে অনুশীলনমূলক অনুমান এবং হিউরিস্টিক অনুমান নিয়ে আলোচনা করেছি সাধারণত অভিজ্ঞতাগত অনুমান প্রকল্পের পরামিতিগুলি একটি শিক্ষিত অনুমান করার উপর ভিত্তি করে হয় একটি প্রকল্পের প্যারামিটারে একটি প্রকল্পে আকার পন্থাগুলির মতো বিভিন্ন পরামিতি রয়েছে অনুপ্রেরণামূলক অনুমানের আগে প্রকল্প পরিচালক কীভাবে প্রকল্পের পরামিতিগুলি সম্পর্কে শিক্ষিত অনুমান করেন এবং তারপরে ধীরে ধীরে তারা একটি সিদ্ধান্ত নেন তারা বিভিন্ন অনুমান যেমন প্রচেষ্টা ব্যয় ইত্যাদির মতো বিভিন্ন অনুমান করে সুতরাং এখানে মূলত এই কৌশলটি বিভিন্ন প্রকল্পের পরামিতিগুলির প্রাথমিক শিক্ষাগত অনুমান করার উপর ভিত্তি করে হয় এবং তারপর তারা গণনা করে এবং কী কী অন্যান্য পরামিতিগুলি তা পরিমার্জন করে সুতরাং অভিজ্ঞতা অনুমানের কৌশলগুলির উদাহরণগুলি হল বিশেষজ্ঞের বিচারের কৌশল এবং ডেলফি কৌশল আমরা ইতিমধ্যে পূর্ববর্তী ক্লাসগুলিতে বিশেষজ্ঞের রায় কৌশল এবং ডেলফি কৌশল নিয়ে আলোচনা করেছি সুতরাং পরবর্তী বিভাগ হিউরিস্টিক অনুমান সুতরাং এই কৌশলটি ধরে নিয়েছে যে বিভিন্ন প্রকল্পের প্যারামিটারগুলির মধ্যে বিদ্যমান যে সম্পর্কটি কিছু গাণিতিক এক্সপ্রেশন আছে তা সন্তোষজনকভাবে মডেল করা যেতে পারে সুতরাং এখানে এই অনুমানের কৌশলটি এটি নির্ভর করে ধরে নিয়েছে যে বিভিন্ন প্রকল্পের প্যারামিটারগুলির মধ্যে তারা যে সম্পর্কগুলি রয়েছে তা কোনওভাবে মডেল করা যেতে পারে তারা কিছু উপযুক্ত গাণিতিক অভিব্যক্তি ব্যবহার করে প্রকাশ করা যেতে পারে এবং তারপরে আপনি পরে সংশোধনযোগ্য বা আরও সঠিক অনুমানের জন্য কোনও গুণক বা ব্যয়কারী ড্রাইভারকে কিছু ব্যবহার করে সেগুলি সংশোধন করতে পারবেন উদাহরণগুলি হচ্ছে কোকোমো মডেলগুলি আমরা এই ধরণের মূলত কোকোমো মধ্যবর্তী কোকোমো সম্পূর্ণ কোকোমো বা বিশদ কোকোমো এবং কোকোমো 2 হিসাবে এই তাত্ত্বিক অনুমানের অধীনে বিভিন্ন ধরণের কোকোমো মডেল দেখেছি সুতরাং এই সমস্ত জিনিস আমরা পূর্ববর্তী ক্লাসগুলিতে দেখেছি তারপরে পরবর্তী বিভাগটি বিশ্লেষণমূলক অনুমান বিশ্লেষণমূলক অনুমান নিম্নলিখিত ধারণার উপর ভিত্তি করে এই কৌশলটিতে প্রকল্প পরিচালক তিনি কিছু প্রাথমিক অনুমানের সাথে শুরু করে প্রয়োজনীয় ফলাফল অর্জন করে সুতরাং কী সম্পর্কে অনুমান করা হচ্ছে বা কোন প্রকল্পের পরামিতিগুলির বিষয়ে অনুমানগুলি কী সুতরাং মূলত এখানে প্রচেষ্টা এবং আকার বা আপনি প্রোগ্রাম ভলিউম ইত্যাদি বলতে পারেন এমন প্যারামিটারগুলি বিভিন্ন প্রকল্পের প্যারামিটারের সাথে সম্পর্কিত কিছু প্রাথমিক অনুমান দিয়ে শুরু করা হয়েছে তবে আমরা ইতিমধ্যে যে অভিজ্ঞতাবাদী এবং হিউরিস্টিক কৌশলগুলি দেখেছি তার বিপরীতে বিশ্লেষণামূলক কৌশলগুলির নির্দিষ্ট বৈজ্ঞানিক ভিত্তি রয়েছে সুতরাং এই কৌশলগুলির তাদের নির্দিষ্ট বৈজ্ঞানিক ভিত্তি রয়েছে সুতরাং এই অনুমানগুলি অস্পষ্ট অনুমান নয় সুতরাং অনুমানগুলি বা বিভিন্ন সমীকরণ বা বিভিন্ন পদ্ধতিগুলি যেগুলি এই কৌশলগুলিতে ব্যবহৃত হবে তাদের সমস্ত কিছু বৈজ্ঞানিক ভিত্তিতে কিছু নির্দিষ্ট রয়েছে এবং এই বিভাগের অধীনে আপনি দেখতে পাবেন যে এরকম একটি উদাহরণ বিশ্লেষণাত্মক অনুমানের কৌশলগুলির অধীনে চলে আসছে যা হালডস্টের সফটওয়্যার বিজ্ঞান হিসাবে পরিচিত সুতরাং আজ আমরা হালস্টেডের সফটওয়্যার বিজ্ঞান সম্পর্কে আলোচনা করব যে কীভাবে এটি বিভিন্ন প্রকল্পের পরামিতিগুলির অনুমানের জন্য আলাদাভাবে ব্যবহার করা যেতে পারে হ্যালস্টেডের সফ্টওয়্যার বিজ্ঞান বিশেষত সফ্টওয়্যার রক্ষণাবেক্ষণের প্রচেষ্টা অনুমানের জন্য দরকারী সফ্টওয়্যারটি স্থাপনের পরে ব্যবহারের পরে তাই পরবর্তী ধাপটি রক্ষণাবেক্ষণের পর্ব সুতরাং রক্ষণাবেক্ষণের সময় কত প্রচেষ্টা কিভাবে প্রচুর প্রচেষ্টা দিতে হবে তাই হালসটেড সফটওয়্যার সায়েন্স ব্যবহার করে সহজেই এই জিনিসগুলি অনুমান করা যায় সুতরাং বিশেষত হালসটেড সফ্টওয়্যার বিজ্ঞান সফ্টওয়্যার রক্ষণাবেক্ষণের প্রচেষ্টা অনুমান করার জন্য খুব উপযুক্ত এই কৌশলটি সফ্টওয়্যার রক্ষণাবেক্ষণের প্রচেষ্টা হিসাবে যতটা অনুগত এবং অভিজ্ঞতাবাদ উভয়ই কৌশলকে ছাড়িয়ে যায় সুতরাং যতক্ষণ না সফ্টওয়্যার রক্ষণাবেক্ষণ ইনপুট সম্পর্কিত এটি আরও ভাল ফলাফল দেয় এটি প্রচেষ্টা এবং ব্যয় ইত্যাদির মতো বিভিন্ন পরামিতিগুলির আরও নির্ভুলভাবে অনুমান করে এটি পূর্ববর্তী দুটি কৌশলগুলির চেয়ে ভাল ফলাফল করে যা আমরা অভিজ্ঞতাগত এবং হিউরিস্টিক কৌশলগুলি দেখেছি আমি ইতিমধ্যে আপনাকে বলেছি যে হালস্টেড সফ্টওয়্যার বিজ্ঞান একটি প্রকল্পের বিভিন্ন পরামিতি যেমন আকার বিকাশের প্রচেষ্টা বিকাশের সময় প্রোগ্রামের পরিমাণ এবং আরও অনেকগুলি কি কি পরামিতিগুলির জন্য আপনি দেখতে পাবেন তার বিশ্লেষণযোগ্য কৌশল এটি অনুমান করতে ব্যবহার করা যেতে পারে হ্যালস্টেড তিনি চেষ্টা ব্যয় ইত্যাদির মূল্য নির্ধারণের জন্য কয়েকটি প্রাথমিক প্রোগ্রামের পরামিতি ব্যবহার করেছেন সুতরাং কোন আদিম প্রোগ্রামের পরামিতি তিনি অনুমানের উদ্দেশ্যে ব্যবহার করেছেন তিনি দুটি গুরুত্বপূর্ণ ব্যবহার করেছেন কী আদিম প্রোগ্রামের প্যারামিটারগুলি একটি অপারেটরের সংখ্যা এবং দুটি অপারেটের সংখ্যা সুতরাং অপারেটরগুলির সংখ্যা ব্যবহার করে যে কোনও ম্যানেজার প্রোগ্রাম ম্যানেজার প্রতিটি প্রকল্পের জন্য নির্দিষ্ট পরামিতি অনুমান করতে পারে সুতরাং কোন পরামিতি অনুমান করা যায় নিম্নলিখিত প্যারামিটারটি অনুমান করা যায় হালসটেড সফ্টওয়্যার বিজ্ঞান ব্যবহার করে আপনি সামগ্রিক প্রোগ্রামের দৈর্ঘ্য সম্ভাব্য ন্যূনতম ভলিউম প্রোগ্রামের আসল ভলিউম প্রোগ্রামের ভাষা স্তর প্রোগ্রামটি বিকাশের জন্য ব্যয় করা হবে এই প্রোগ্রামটি বিকাশের জন্য কতটা বিকাশের সময় প্রয়োজন হবে তাও অনুমান করা যায় সুতরাং হালস্টেড সফ্টওয়্যার বিজ্ঞান সরবরাহ করে বা হালসটেড সফ্টওয়্যার বিজ্ঞান ব্যবহার করে আপনি এই পরামিতিগুলির অনুমানের জন্য অভিব্যক্তি অর্জন করতে পারেন এখন আসুন দেখুন সফ্টওয়্যার এর হালস্টেডের সফ্টওয়্যার বিজ্ঞান কীভাবে কাজ করে প্রদত্ত প্রোগ্রামের জন্য এটা 1 এ প্রোগ্রামে ব্যবহৃত অনন্য অপারেটরগুলির সংখ্যা 1 এবং এটিকে প্রোগ্রামে ব্যবহৃত অনন্য অপারেটরের সংখ্যা হতে হবে N 1 প্রোগ্রামে ব্যবহৃত মোট অপারেটরগুলির সংখ্যা এবং N প্রোগ্রামে ব্যবহৃত অপারেটরের সংখ্যা 2 হবে সুতরাং মূলত এটা 1 এবং এটা 2 হল অনন্য অপারেটরের অধীনে অনন্য অপারেটর যেখানে N 1 এবং N 2 এগুলি প্রোগ্রামে ব্যবহৃত মোট অপারেটর এবং অপারেটরগুলির সংখ্যা এটির সাহায্যে আমরা পূর্ববর্তী স্লাইডে সামগ্রিক প্রোগ্রামের দৈর্ঘ্য সম্ভাব্য ন্যূনতম ভলিউম প্রকৃত আয়তন ভাষার স্তর প্রচেষ্টা এবং বিকাশের সময় ইত্যাদি ইত্যাদির মতো আমরা এই পরামিতিগুলির জন্য প্রকাশ করতে পারি এখন আসুন আমরা কীভাবে এই শর্তাদি ব্যবহার করে আমাদের অনুমান করতে পারি কীভাবে পছন্দসই প্যারামিটার যেমন ভলিউম এবং প্রোগ্রামের দৈর্ঘ্য ইত্যাদির জন্য এক্সপ্রেশন পেতে পারি তা দেখি অভিব্যক্তিগুলি উপস্থাপন করার আগে আসুন আমরা প্রথমে কয়েকটি গাইডলাইন দেখি যা আমাদের অনন্য অপারেটরগুলি অনন্য অপারেটরদের ইত্যাদি সনাক্ত করতে সহায়তা করবে অপারেটরদের সনাক্ত করার জন্য এগুলি নির্দেশিকাগুলি ব্যবহার করা যেতে পারে এটি বলে যে অ্যাসাইনমেন্ট অপারেটর পাটিগণিত অপারেটর এবং লজিকাল অপারেটর তারা সাধারণত অপারেটর হিসাবে গণনা করা হয় সুতরাং এই জাতীয় সমস্ত অ্যাসাইনমেন্ট অপারেটর পাটিগণিত অপারেটর যেমন প্লাস মাইনাস এটেটেরা এবং লজিকাল অপারেটরগুলি এগুলি ব্যবহার করা যেতে পারে তারা সাধারণত অপারেটর হিসাবে গণনা করা হয় একইভাবে একটি গাণিতিক এক্সপ্রেশনে যেখানে প্রথম বন্ধনী রয়েছে এক জোড়া বন্ধনী পাশাপাশি একটি ব্লক শুরু এবং শেষ জোড়া একক অপারেটর হিসাবে বিবেচিত হয় সুতরাং যদি বন্ধনীর জুড়ি বা একটি ব্লক শুরু হয় তবে তা আরম্ভ ব্লক এবং শেষের ব্লকটিও একক অপারেটর নয় দুটি অপারেটর হিসাবে বিবেচিত হবে একইভাবে আপনি যদি লেবেল ব্যবহার করছেন তবে কোনও লেবেলকে কোনও অপারেটর লেবেল হিসাবে বিবেচিত হবে যদি এটি কোনও গোটো বিবৃতি লক্ষ্য হিসাবে ব্যবহৃত হয় সুতরাং আপনি যদি একটি GOTO বিবৃতি ব্যবহার করছেন এবং লক্ষ্যটি একটি লেবেলযুক্ত তবে এছাড়াও লেবেলটিকে অপারেটর হিসাবে বিবেচনা করা হবে যেমন যদি অন্যটি শেষ হয় এবং কিছুক্ষণের মতো করুন তবে এটিও একক অপারেটর হিসাবে বিবেচিত হবে বিবৃতি সমাপ্তি অপারেটরের মতো একটি ক্রম একটি সিকোয়েন্স অপারেটর যেমন স্টেটমেন্ট টার্মিনেটর যে আপনি সেমিকোলনটি ব্যবহার করছেন আপনি প্রায়শই সি প্রোগ্রামগুলিতে দেখতে পেয়েছেন যে এগুলি সেমিকোলনের সাথে শেষ হয় সুতরাং এখানে সেমিকোলন অপারেটরটিকে একটি একক অপারেটর হিসাবেও বিবেচনা করা হয় একটি ফাংশন কল বিবৃতিতে একটি কার্যকরী বিবৃতিতে একটি ফাংশন নাম অপারেটর হিসাবে বিবেচিত হয় দয়া করে মনে রাখবেন আপনি যখনই কোনও ফাংশনকে কল করছেন তখন কোনও ফাংশনটির নাম হিসাবে ফাংশন কল বিবৃতিতে কোনও অপারেটর হিসাবে বিবেচিত হয় সাবউটাইন ঘোষণাগুলি এবং পরিবর্তনশীল ঘোষণাগুলি তারা অপারেশনগুলিকে অন্তর্ভুক্ত করে সুতরাং এখন আসুন আমরা কি অপারেটরদের জন্য কিছু গাইডলাইন দেখেছি সে সম্পর্কে আমাদের দেখতে দিন এখন আসুন অপারেশনগুলি সনাক্ত করার জন্য নির্দেশিকা দেখুন সুতরাং সাবরুটিন ঘোষণাগুলি আপনি যখন সাব রুটিন ঘোষণা করছেন সুতরাং সাবরুটিন ঘোষণা এবং পরিবর্তনশীল ঘোষণা তারা অপারেশনগুলিকে অন্তর্ভুক্ত করে একটি ফাংশন সংজ্ঞায়িত ফাংশনটির নাম অপারেটর হিসাবে গণনা করা হয় না দয়া করে মনে রাখবেন যে আমরা কোনও ফাংশন সংজ্ঞা তৈরি করার সময় ফাংশনটির নামটি গণনা করা হয় না এমন ফাংশনের নামটি অপারেটর হিসাবে গণনা করা হয় না সুতরাং একইভাবে ফাংশন কল আর্গুমেন্ট অপারেশন হিসাবে বিবেচনা করা হয় সুতরাং যখনই আপনি যুক্তিগুলি রাখছেন যেখানে কোনও ফাংশনটিতে ফাংশন কলের আর্গুমেন্টগুলিকে কল করে তারা অপারেশন হিসাবে বিবেচিত হয় তবে যদি ফাংশন ঘোষণার বিবৃতিতে কোনও ফাংশনের প্যারামিটার তালিকাটি অপারেশন হিসাবে বিবেচিত হয় না আপনি কোনও ফাংশন ঘোষণা করার সময় যদি আপনি প্যারামিটারগুলি ফাংশন ঘোষণায় উপস্থিত পরামিতিগুলির তালিকাটি রাখছেন সেখানে অপারেন্ড হিসাবে বিবেচনা করা হয় না আসুন আমরা সাধারণ ভাষা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সি কী কোনও সম্ভাব্য অপারেটরদের কী করণীয় তা দেখতে পাই সুতরাং এগুলি আপনার বন্ধনী বর্গাকার বন্ধনী বিন্দু তারা প্লাস ইত্যাদি ইত্যাদি সম্ভাব্য অপারেটর এগুলি CASE DEFAULT IF ELSE IF ELSE statement এবং SWITCH WHILE DO এগুলি হল বৈধ অপারেটরগুলির উদাহরণ তবে এগুলি হলস্টেডের সফ্টওয়্যার বিজ্ঞানের সাথে সম্পর্কিত সুতরাং অপারেন্ডগুলি হল সেই পরিবর্তনশীল এবং ধ্রুবকগুলি যা অপারেটরে এক্সপ্রেশন হিসাবে ব্যবহৃত হচ্ছে সুতরাং একটি অভিব্যক্তিতে ঠিক আছে একটি অপারেটরে অপারেটরগুলি যখন আপনি এক্সপ্রেশনটি রাখছেন সুতরাং আমাদের অপারেশনগুলিও বিবেচনা করতে হবে অপারেণ্ডগুলি হল ভেরিয়েবলগুলি অপারেন্ডস অপারেটরকে সংজ্ঞায়িত করতে দেয় যেহেতু আপনারা ইতিমধ্যে সমস্ত সংজ্ঞায়িত করেছেন আসুন অপারেশনগুলি সংজ্ঞায়িত করুন অপারেশনগুলি সেই পরিবর্তনশীল এবং ধ্রুবকগুলি যা অপারেটরগুলির সাথে এক্সপ্রেশনটিতে ব্যবহৃত হচ্ছে সুতরাং অপারেটরদের পাশাপাশি আপনি কীভাবে ভেরিয়েবল এবং কনস্ট্যান্টগুলি এক্সপ্রেশনগুলিতে ব্যবহার করছেন তা তারা এটিকে অপারেন্ড হিসাবে বিবেচনা করে দ্রষ্টব্য যে ঘোষণাপত্রের মধ্যে পরিবর্তনশীল নামগুলি উপস্থিত হয় সেগুলি অপারেশন হিসাবে বিবেচনা করা হয় না আপনি যদি ঘোষণাগুলিতে কিছু পরিবর্তনশীল নাম ব্যবহার করেন তবে সেগুলি অপারেশন হিসাবে বিবেচিত হবে না সুতরাং অপারেটরগুলি এবং অপারেটরগুলি সনাক্ত করার জন্য এগুলি আমাদের দেওয়া নির্দেশিকা এখন এই উদাহরণটি নেওয়া যাক বিবেচনা করুন যে আমি যে অভিব্যক্তিটিকে একটি ছোট এক্সপ্রেশন দিচ্ছি তা একটি এম্পারস্যান্ড বি এর সমান সুতরাং এই উদাহরণে আমরা দেখতে পাচ্ছি যে a এবং b অপারেটস যেখানে সমান অ্যাম্পারস্যান্ড সাইন এবং সেমিকোলন এগুলি অপারেটর একইভাবে যদি একটি ফাংশন কল স্টেটমেন্ট ফাংশন থাকে a b তবে এই ফাংশনটিতে এই ফাংশনটির নাম func তারপরে এই কমাটি a এবং b এর মধ্যে উপস্থিত থাকে এবং এই সেমিকোলন অপারেটরকে এগুলি অপারেটর হিসাবে বিবেচনা করা হয় যেখানে ভেরিয়েবল a এবং b তারা অপারেশন হিসাবে বিবেচনা করা হয় সুতরাং এইভাবে একটি প্রোগ্রাম দেওয়াতে আপনি সহজেই অপারেটরগুলি সনাক্ত করতে পারেন এবং অপারেশনগুলি কীভাবে এই ভলিউম প্রচেষ্টা এবং সময় ইত্যাদির জন্য এক্সপ্রেশন অর্জন করতে পারে আপনাকে সহায়তা করবে এখন আসুন আমরা দৈর্ঘ্য এবং শব্দভান্ডার হিসাবে পরিচিত গুরুত্বপূর্ণ দুটি বিষয়কে সংজ্ঞায়িত করি একটি প্রোগ্রামের দৈর্ঘ্যটি হালসটেড দ্বারা সংজ্ঞায়িত করা হয় এটি প্রোগ্রামের সমস্ত অপারেটর এবং অপারেটরগুলির মোট ব্যবহারের পরিমাণ নির্ধারণ করে একটি প্রোগ্রামের দৈর্ঘ্য নীচে হিসাবে সংজ্ঞায়িত করা হয় হালস্টিড দ্বারা নির্ধারিত কোনও প্রোগ্রামের দৈর্ঘ্য এটার কাজ কি এটি একটি প্রোগ্রামে সমস্ত অপারেটর এবং অপারেটরগুলির মোট ব্যবহারের পরিমাণ নির্ধারণ করে সুতরাং আমরা এর আগে N 1 N 2 এবং এটা 1 এটা 2 নিয়েছি দয়া করে আমি আবার স্মরণ করছি যেখানে এটা 1 এটা 1 প্রোগ্রামে ব্যবহৃত অনন্য অপারেটরের সংখ্যা হতে হবে এবং 2 প্রোগ্রামে ব্যবহৃত অনন্য অপারেটরের সংখ্যা এবং N 1 মোট অপারেটরের সংখ্যা হবে N 2 মোট এই N 1 মোট অপারেটরের সংখ্যা হবে যা প্রোগ্রামটিতে ব্যবহৃত হয় তবে N 2 প্রোগ্রামটিতে ব্যবহৃত মোট অপারেন্ডের সংখ্যা হতে পারে সুতরাং এটির সাহায্যে আমরা সহজেই করতে পারি এবং অপারেন্ডগুলি কীভাবে নির্বাচন করতে হয় কীভাবে অপারেটস এবং অপারেটরগুলি সনাক্ত করতে হয় তার গাইডলাইনগুলি আমরা দেখেছি আমরা দেখতে পাচ্ছি যে এই N 1 এবং N 2 ব্যবহার করে দৈর্ঘ্যটি সংজ্ঞায়িত করা যেতে পারে সুতরাং সংজ্ঞা অনুসারে দৈর্ঘ্য N 1 প্লাস N 2 এর সমান কারণ হ্যালস্টেড অনুসারে একটি প্রোগ্রামের দৈর্ঘ্য হিসাবে সংজ্ঞায়িত করা হয় বা এটি সমস্ত অপারেটর এবং অপারেটরগুলির মোট ব্যবহারের পরিমাণ নির্ধারণ করে কেবল অপারেটর এবং অপারেটস যুক্ত করে সুতরাং এটি দেবে সুতরাং N N 1 সমান N 2 সমান 2 প্রোগ্রামের শব্দভান্ডারটিকে এটি প্রোগ্রামে ব্যবহৃত অনন্য অপারেটর এবং অপারেটরগুলির সংখ্যা হিসাবে সংজ্ঞায়িত করা হয় মোট অপারেটর এবং অপারেটর নয় এটি প্রোগ্রামে ব্যবহৃত অনন্য অপারেটর এবং অপারেটরগুলির সংখ্যা হিসাবে সংজ্ঞায়িত হয় সুতরাং প্রোগ্রামের ভোকাবুলারি এটা সমান পরিমাণে কত এটা 1 প্লাস 2 এবং এর অর্থ প্রোগ্রামে ব্যবহৃত অনন্য অপারেটর প্লাস প্রোগ্রামে ব্যবহৃত অনন্য অপারেটরের সংখ্যা সুতরাং এই উপায়ে আমরা সংজ্ঞায়িত করতে পারি যে আমরা হালসডের সফ্টওয়্যার বিজ্ঞান ব্যবহার করে একটি নির্দিষ্ট প্রোগ্রামের দৈর্ঘ্য এবং শব্দভান্ডারটি অনুমান করতে পারি পরবর্তী প্যারামিটার হল প্রোগ্রাম ভলিউম আমরা কীভাবে প্রোগ্রামের পরিমাণ নির্ধারণ করছি কোনও প্রোগ্রামের দৈর্ঘ্য নির্ভর করে যে অপারেটর এবং অপারেটরগুলির পছন্দ ঠিক আছে তা নির্ভর করে কোনও প্রোগ্রামের দৈর্ঘ্য এটি প্রোগ্রামে ব্যবহৃত অপারেটর এবং অপারেন্ডদের পছন্দের উপর নির্ভর করবে অন্য কথায় একই প্রোগ্রামিং সমস্যার জন্য দৈর্ঘ্য প্রোগ্রামিং শৈলীর উপর নির্ভর করবে কারণ বিভিন্ন প্রোগ্রামাররা তারা বিভিন্ন স্টাইল ব্যবহার করে প্রোগ্রামগুলি লিখে রাখবে সুতরাং একই সমস্যাটির জন্য একই প্রকল্পের জন্য দৈর্ঘ্য প্রোগ্রামার প্রোগ্রামিং শৈলীর উপর নির্ভর করবে এই জাতীয় নির্ভরতা যখন একই সাথে বিভিন্ন প্রোগ্রামিং ভাষা ব্যবহার করা হয় তখন একই সমস্যাটির জন্য দৈর্ঘ্যের বিভিন্ন পদক্ষেপ তৈরি করতে পারে সুতরাং যখন বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলি ব্যবহার করা হয় এমনকি সমস্যাটি কোডিং করতে হয় তা একই রকম হয় যাতে দৈর্ঘ্যের জন্য বিভিন্ন মান উত্পন্ন হয় এই ধরনের নির্ভরতা মূলত একই সমস্যার জন্য দৈর্ঘ্যের বিভিন্ন পদক্ষেপের উত্পাদন করতে পারে যখন বিভিন্ন প্রোগ্রামার ভাষা বিভিন্ন প্রোগ্রামার দ্বারা ব্যবহৃত হয় সুতরাং প্রোগ্রামের আকারটি প্রকাশ করার সময় ব্যবহৃত প্রোগ্রামিং ভাষাটি অবশ্যই বিবেচনায় নেওয়া উচিত সুতরাং প্রোগ্রাম আকার প্রকাশ করার সময় আপনি কি করতে হবে এটি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহৃত হয় তা অবশ্যই বিবেচনায় নেওয়া উচিত প্রোগ্রামের ভলিউমটি সাধারণত ভি শব্দটি দ্বারা নির্দিষ্ট করা হয় যা N গুন লগ 2 ইটা N এর সমান হয় আপনি ইতিমধ্যে জানেন N এর মোট সংখ্যা হল যা আমরা বলছি প্রোগ্রাম ভলিউমটি এবং N কেবল আমরা দেখেছি N হল N 1 প্লাস N 2 যেখানে এটির অর্থ অপারেটর এবং অপারেটর ব্যবহৃত মোট সংখ্যা যেখানে ইটা সমান ইটা 1 প্লাস এবং ইটা 2 এটি অপারেটর এবং অপারেটরগুলির অনন্য সংখ্যার মোট সংখ্যা সুতরাং প্রোগ্রামের ভলিউমটি V দ্বারা নির্দিষ্ট করা হয়েছে যা N গুন লগ 2 ইটা এর সমান ধারণাটি হল স্বজ্ঞাতভাবে প্রোগ্রামের ভলিউম V প্রোগ্রামটি এনকোড করার জন্য ন্যূনতম সংখ্যক বিটের প্রয়োজন হয় সুতরাং ভি দ্বারা নির্দিষ্ট করা প্রোগ্রামটি এনকোড করার জন্য প্রয়োজনীয় নূন্যতম সংখ্যার সংখ্যাটি কী সুতরাং এটা আলাদা শনাক্তকারীদের অনন্যভাবে উপস্থাপন করার জন্য আমাদের কী প্রয়োজন আমাদের কমপক্ষে 2 টি এবং বিট সংখ্যার লগ প্রয়োজন যেখানে এটা প্রোগ্রামের শব্দভাণ্ডার সুতরাং ভলিউম ভি এটি কি উপস্থাপন করে ব্যবহৃত প্রোগ্রামিং ভাষার প্রভাবের জন্য ক্ষতিপূরণ দ্বারা প্রোগ্রামের আকার সুতরাং যদি আপনি ব্যবহৃত প্রোগ্রামিং ভাষার ব্যবহারের ক্ষতিপূরণ দিতে বিভিন্ন প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে থাকেন তবে আপনি কোন ভিটি প্রোগ্রামের আকারের প্রতিনিধিত্ব করতে পারেন তা ব্যবহার করতে পারেন অতএব ভলিউম এটি ব্যবহৃত বিভিন্ন প্রোগ্রামিং ভাষার প্রভাবের জন্য প্রায় ক্ষতিপূরণ দ্বারা প্রোগ্রামের এই আকারকে উপস্থাপন করে পরবর্তী শব্দটি যা আমাদের আলোচনা করতে হবে তা হল প্রোগ্রামের সম্ভাব্য ন্যূনতম পরিমাণ আমরা ইতিমধ্যে সহজ ভলিউম দেখেছি এখন আসুন সম্ভাব্য সর্বনিম্ন ভলিউমটি দেখি সম্ভাব্য ন্যূনতম ভলিউম যা V স্টার হিসাবে চিহ্নিত করা হয় এটি সর্বাধিক সংক্ষিপ্ত প্রোগ্রামের ভলিউম হিসাবে সংজ্ঞায়িত করা হয় যেখানে কোনও প্রোগ্রামে ঠিকঠাক কোড করা যায় সুতরাং সর্বাধিক সংক্ষিপ্ত প্রোগ্রামের ভলিউম যেখানে কোনও প্রোগ্রাম কোড করা যায় সেগুলি ভি স্টারে উপস্থাপন করা হয় বা যা একটি সম্ভাব্য সর্বনিম্ন ভলিউম হিসাবে পরিচিত উদাহরণস্বরূপ আসুন আমরা দেখি ন্যূনতম পরিমাণটি প্রাপ্ত হয় কখন সর্বনিম্ন ভলিউম প্রাপ্ত হয় যখন একক উত্স কোড নির্দেশ ব্যবহার করে প্রোগ্রামটি প্রকাশ করা যায় ঠিক যেমন আমরা কোনও ফাংশনকে বলি যে তারা ছোট ফাংশন foo কেবল একটি একক কোড উত্স কোড নির্দেশ তখন আমরা বলি যে ন্যূনতম ভলিউম যা পেয়েছিল কারণ প্রোগ্রামটি কেবল একটি একক উত্স কোড নির্দেশ ব্যবহার করে প্রকাশ করা যেতে পারে উদাহরণস্বরূপ একটি ফাংশন কল foo মত এটিতে এখানে কেবলমাত্র একটি বিবৃতি রয়েছে সুতরাং যদি একটি অ্যালগরিদম এটি ইনপুট এবং আউটপুট ডেটা d 1 d 2 এবং d n ঠিকানার উপর পরিচালনা করে সুতরাং ধরুন যদি একটি অ্যালগরিদম ফর্ম থাকে তবে যদি একটি অ্যালগরিদম ইনপুট এবং আউটপুট ডেটে কাজ করে d 1 d 2 dn ইত্যাদি সর্বাধিক সংক্ষিপ্ত প্রোগ্রামটি d 1 d 2 dn এর কতটা সমান হবে 2 এবং এটা 2 এর সমান হবে সুতরাং এটা সর্বনিম্ন সংখ্যায় অপারেটরের অনন্য সংখ্যা 2 হবে এবং অপারেটরের অনন্য সংখ্যা হবে N অতএবV স্টার বা সম্ভাব্য সর্বনিম্ন ভলিউম হবে 2 যুক্ত ইটা 2 গুন লগ 2 গুন 2 যুক্ত ইটা 2 প্রোগ্রাম স্তর সুতরাং এখন আমরা প্রোগ্রাম স্তর হিসাবে পরিচিত অন্য একটি শব্দ সংজ্ঞায়িত করব প্রোগ্রাম স্তরটি যা এল হিসাবে উপস্থাপিত হয় এটি প্রোগ্রামিং ভাষা দ্বারা সরবরাহিত বিমূর্ততা স্তরকে পরিমাপ করে সুতরাং একটি নির্দিষ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি কী পরিমাণ বিমূর্ততা সরবরাহ করে এটি প্রোগ্রাম স্তর হিসাবে উপস্থাপিত হয় V দ্বারা V স্টার হিসাবে চিহ্নিত করা যেতে পারে যেখানে V স্টার হল সম্ভাব্য ন্যূনতম ভলিউম এবং ভলিউম হতে পারে সুতরাং কোন ভাষার উচ্চ স্তরের জন্য কী হবে সেই ভাষাটি ব্যবহার করে কোনও প্রোগ্রাম বিকাশ করতে যত কম প্রচেষ্টা লাগে সুতরাং কোন ভাষার স্তর যদি উচ্চতর হয় তবে সেই ভাষাটি ব্যবহার করে প্রোগ্রামটি বিকাশে কম প্রচেষ্টা নেওয়া হবে এই ফলাফলটি এই সমস্যাটির সাথে একমত যে এটি একটি সমস্যা সমাধানের জন্য একটি উচ্চ স্তরের ভাষায় একটি প্রোগ্রাম বিকাশের চেয়ে সংসদীয় ভাষায় একটি প্রোগ্রাম বিকাশের জন্য আরও বেশি প্রচেষ্টা করে আমরা জানি যে এখানে সমাবেশ ভাষা বিকাশ করার সময় এটি আরও বেশি পরিশ্রম করার দরকার কারণ এটি নিম্ন স্তরের ভাষা অন্যদিকে যদি আমরা কোন নিম্ন স্তরের ভাষা যা উচ্চ স্তরের ভাষা গ্রহণ করি তবে আমরা সাধারণত কম প্রচেষ্টা করি সুতরাং এটি এই জিনিসের সাথে মিলে যায় কারণ L হল V স্টার সমান এর অর্থ এটি বোঝানো হয়েছে যে কোনও ভাষার মাত্রা যত কম হয় সেই ভাষাটি ব্যবহার করে সেই প্রোগ্রামটির জন্য যে প্রচেষ্টাটি বিকাশের প্রয়োজন তা হবে এবং সাধারণত আমাদের সাধারণ অন্তর্নিহিততা থেকে আমরা জানি যে আমরা যদি কোনও প্রোগ্রাম লিখতে চাই তবে যদি এই সমাবেশ স্তরকে যে নিম্ন স্তরের ভাষা বেছে নেওয়া হয় তবে এটির চেয়ে তুলনামূলকভাবে আরও বেশি চেষ্টা করা হবে যা আপনি বেছে নেবেন একই প্রোগ্রামটি লিখতে সি বা সি প্লাসের মতো একটি উচ্চ স্তরের ভাষা পরবর্তী আমরা প্রচেষ্টা এবং সময় সংজ্ঞায়িত করব যা তাত্পর্যপূর্ণভাবে প্রয়োজনীয় একটি প্রোগ্রাম বিকাশের জন্য প্রয়োজনীয় প্রচেষ্টাটি প্রোগ্রামিং ভাষার স্তরের সাথে প্রোগ্রামের ভলিউমকে ভাগ করে কোডটি বিকাশ করা যায় সুতরাং এখানে ইতিমধ্যে আমরা কোকোমো প্রযুক্তি ব্যবহার করে দেখেছি কীভাবে প্রচেষ্টা অনুমান করা যায় এখানে একটি প্রোগ্রাম বিকাশের জন্য প্রয়োজনীয় প্রচেষ্টাটি কোনটি ভাগ করে অনুমান করা যায় প্রোগ্রামিং ভাষার স্তরের সাথে প্রোগ্রাম ভলিউম ভাগ করে যা কোড বিকাশে ব্যবহৃত হবে গাণিতিক আপনি বলতে পারেন যে প্রচেষ্টাটি সমান হবে যা L দ্বারা বিভক্ত হবে এমন প্রোগ্রামের ভলিউমের প্রতিনিধিত্ব করে L প্রোগ্রামিং ভাষার স্তরটি কী তা উপস্থাপন করে সাধারণত E নিম্নরূপ হিসাবে বিবেচনা করা যেতে পারে সাধারণত প্রোগ্রাম বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় মানসিক বৈষম্যের সংখ্যা E সুতরাং সাধারণত প্রোগ্রামটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় মানসিক বৈষম্যগুলির সংখ্যা এবং প্রোগ্রামটি পড়ার এবং বোঝার জন্য প্রয়োজনীয় প্রচেষ্টাও হল E সুতরাং প্রোগ্রামিং প্রচেষ্টা E কে L এর মান কতটা রাখবে তা লেখা যেতে পারে আমরা জানি L এর মান V এর সাথে সমান সুতরাং আমরা এখানে L এর মান রাখি আমরা L এর ভ্যালু V স্টার এর সমান তাই সরলকরণের ক্ষেত্রে এটি ভি দ্বারা বর্গ করতে হবে সুতরাং মান রেখে এই সমীকরণে L এর মান V স্টার দ্বারা সমান করা আমরা E পাই প্রোগ্রামিংয়ের প্রচেষ্টা E V বর্গের সাথে সমান প্রোগ্রামিং প্রচেষ্টা ভলিউম এর বর্গ হিসাবে পরিবর্তিত হয় আপনি E থেকে দেখতে পারেন যে প্রোগ্রামিংয়ের প্রচেষ্টাটি কী সমীকরণে E এর পরিবর্তিত হয় প্রোগ্রামিং প্রচেষ্টা E এটি ভলিউমের বর্গ হিসাবে পরিবর্তিত হয় এখানে আপনি দেখতে পারেন যে প্রোগ্রামিং প্রচেষ্টা E ভলিউমের V এর বর্গক্ষেত্রের মত পরিবর্তিত হয় প্রোগ্রামিংয়ের প্রচেষ্টাটি ভলিউমের বর্গ হিসাবে পরিবর্তিত হয় অভিজ্ঞতাগুলি দেখায় যে E বিদ্যমান প্রোগ্রামের রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় প্রচেষ্টার সাথে ভালভাবে সংযুক্ত রয়েছে সুতরাং হালস্টেড অন্যান্য পরীক্ষা নিরীক্ষাগুলি কী কী পরীক্ষা নিরীক্ষা চালিয়েছিল তার মধ্যে অনেকগুলি পরীক্ষা চালিয়েছে এবং অভিজ্ঞতাটি দেখায় যে E একটি প্রচলিত প্রোগ্রামের রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় প্রচেষ্টার সাথে ভালভাবে সম্পর্কিত তারপরে আরেকটি এখানে কোন শব্দটি সংজ্ঞায়িত করবে এটি প্রোগ্রামারের সময় প্রোগ্রামারের সময়কে E ভাগ S হিসাবে সংজ্ঞায়িত করা হয় যেখানে E হল প্রচেষ্টা এবং S হল মানসিক বৈষম্যের গতি S এর মান মানসিক যুক্তি থেকে অভিজ্ঞতাগতভাবে বিকশিত হয়েছে এবং এটি প্রস্তাবিত মান এবং প্রোগ্রামিং অ্যাপ্লিকেশনটির জন্য এই প্রস্তাবিত মান 18 হয় সুতরাং সাধারণত প্রোগ্রামিং অ্যাপ্লিকেশনগুলির জন্য S এর মান 18 এর অর্থ হল মানসিক বৈষম্যের গতি যা সাধারণত 18 সেট করা উচিত প্রোগ্রামিং অ্যাপ্লিকেশনগুলির জন্য S এর মান 18 হিসাবে নেওয়া উচিত আমরা এই শ্রেণিতে হ্যালস্টেড সফটওয়্যার বিজ্ঞান সম্পর্কে দেখেছি যা একটি বিশ্লেষণাত্মক অনুমান পদ্ধতি একটি হালস্টিডের তত্ত্ব এটি আপনাকে প্রোগ্রামের জটিলতা বোঝার সহজতরতা এবং বিমূর্ততা ইত্যাদির স্তরের মতো অপেক্ষাকৃত সংখ্যার মতো কয়েকটি নিম্ন স্তরের পরামিতির উপর ভিত্তি করে এমন পরিমাণগত গুণাবলীর আনুষ্ঠানিক সংজ্ঞা এবং পরিমাণ নির্ধারণের চেষ্টা করে অপারেটররা যা প্রোগ্রামে উপস্থিত হয় হ্যালস্টেড সফ্টওয়্যার বিজ্ঞানটি একটি বৃহত সফ্টওয়্যার সংকলনের সম্পত্তিগুলির স্থূল অনুমান সরবরাহ করে তবে পৃথক ক্ষেত্রে বরং সঠিকভাবে প্রসারিত সুতরাং একটি জিনিস আমরা জানি যে হালসস্টেড সফ্টওয়্যার বিজ্ঞান কোন রক্ষণাবেক্ষণের প্রচেষ্টা অনুমানের জন্য কার্যকরভাবে ব্যবহার করা যেতে পারে হ্যালস্টেড সফটওয়্যার সায়েন্স এছাড়াও একটি বৃহত সফ্টওয়্যার সংকলনের একটি সম্পত্তির স্থূল অনুমান সরবরাহ করে তবে এটি পৃথক ক্ষেত্রে প্রসারিত হয় ভুল ক্ষেত্রে এটি ভুল অনুমান দিতে পারে এটি এই হালসটেড সফ্টওয়্যার সম্পর্কিত কিছু বিজ্ঞান যা একটি বিশ্লেষণাত্মক অনুমান পদ্ধতি আমরা এই দুটি বই থেকে রেফারেন্স নিয়েছি আপনাকে অনেক ধন্যবাদ